নমস্কার আমি আইআইটি কানপুর থেকে জয়ন্ত চ্যাটার্জি বলছি এবং আজ আমরা আলোচনা করব ম্যানেজিং সার্ভিসেস এবং তার সঙ্গে জড়িত কিছু সমসাময়িক বিষয় গতকাল আমরা আলোচনা করেছিলাম সার্ভিস বিজনেসসাথে জড়িত কিছু বিশেষ অসুবিধে যেগুলো মূলত আসছে কারণ প্রথমত তার পেরিশবলপ্রকৃতি এবং দ্বিতীয়তঃ তার ইন্সেপারাবল প্রকৃতি থেকে এই দুটো জিনিস আমরা গতকালের আলোচনায় ভালোভাবে বুঝিয়ে দিয়েছি সুতরাং এখন আমরা এই আলোচনার দ্বিতীয় ভাগে পৌঁছেছি যেখানে আমরা আমাদের দৈনন্দিন জীবনের কিছু ঘটনা নিয়ে কথা বলব আমরা আলোচনা করছিলাম যে সার্ভিস বিজনেস এ আমরা কি করে সক্ষমতা এবং চাহিদাকে ম্যানেজ করতে পারি পরিষেবা যারা প্রদান করছে আর যারা গ্রহণ করছে তাদের মাঝে কিভাবে আমরা একটা বাফারতৈরি করি যেটা করা হয় অপেক্ষার লাইন বানিয়ে কিংবা কিউতৈরি করে অ্যাপোয়েন্টমেন্ট এবং রিজার্ভেশন প্রক্রিয়া চালু করে এই প্রক্রিয়া গুলির মধ্যে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করা কেউ পছন্দ করেনা আর মজার কথা হল তুমি হয়তো তোমার খুব পছন্দের ইলেকট্রনিক জিনিস যেমন ধরো কোন নতুন ধরনের ঘড়ি বা কোন নতুন ধরনের মোবাইল ফোন কিনতে গেছো তখন তুমি অপেক্ষা করতে কিছু মনে করবে না কিন্তু তুমি তোমার ইলেকট্রিসিটি বিল ভরার জন্য বা কোন সিনেমা হলে ঢোকার জন্য অপেক্ষা করতে চাইবে না সুতরাং এটা গবেষণা করে দেখা গেছে যে পরিষেবার ক্ষেত্রে লোকেরা অপেক্ষা করতে একদমই পছন্দ করে না আমরা এখন এখানে কিছু অপেক্ষার লাইনের ছবি দেখছিএখানে আমরা দেখতে পাচ্ছি একদম উপরের ডান দিকের যে কোয়াড্রেন্টসেখানে অনেক লোকের ভিড় আছে কিন্তু আবার উপরের বাঁদিকের যে ঘর সেখানে লোক সংখ্যা অনেক কম এবং এইগুলো কিউ পরিচালনা করার খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি এছাড়া নিচের ডান দিকের কোয়াড্রেন্ট টাতে কিউ দেখানো হয়েছে আর নিচের বাঁদিকের ঘরে যে অপেক্ষার লাইন সেটা খুবই আলাদা ধরনের আসলে ওই ছবিটা একটা বিখ্যাত কিউ কমপ্লেক্স বা অপেক্ষা করার ভবনদক্ষিণ ভারতের তিরুপতি শহরে যে বিখ্যাত মন্দির টা অবস্থিত সেখানে ওটা কে কিউ কমপ্লেক্সে বলে যেখানে লাখে লাখে দর্শনার্থীরা জমা হয় কোন বিশেষ দিনে এবং সারা বছর ধরেই সেখানে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয এবং এটি একটি খুব আকর্ষণীয় পরিষেবার পেশা যেখানে কিউরিং থিওরি এবং ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস করে উচ্চস্তরের তীর্থযাত্রী এবং জনসাধারণের সুবিধা তৈরি করা হয়েছে এবং তোমাদের সামনে যে চিত্রটি আছে সেটাতে ওই জিনিসটাই আমরা এখন আলোচনা করব সুতরাং তোমরা যেমন দেখতে পাচ্ছ কিউ অনেক রকম ভাবে বানানো যায় যেটা নির্ভর করছে আমাদের কাছে কতটা সার্ভার আছে তার উপর যেমন তোমরা দেখতে পাচ্ছ যে খুব সহজ ব্যবস্থার পদ্ধতি দিয়েই আমরা খুব ভালো পরিষেবা করতে পারি অবশ্যই প্রথমে আমাদের সার্ভারের সংখ্যাটা বাড়াতে হবে সুতরাং তোমরা যেমন দেখতে পারছ তৃতীয় লাইনে বহুসংখ্যক সার্ভারের মধ্যে কিছু সমান্তরাল লাইন তৈরি করে কিউ এর দৈর্ঘ্য আমরা অনেকটাই কম করতে পারি সম্ভবত আমরা এই কিউ ব্যবস্থাপনা নিয়ে পরে আরো আলোচনা করব যখন আমরা এই কোর্সের শেষের দিকে আসবো যখন আমরা গাণিতিকভাবে দেখিয়ে দেবো কি করে কিউ এর দৈর্ঘ্য অনেক কম করা যায় শুধু একটা কিংবা দুটো নতুন সার্ভার কে অংশগ্রহণ করিয়ে কিন্তু তোমরা চিত্র দেখে কিংবা নিজের অনুভব থেকেও বুঝতে পারবে যে সার্ভারের সংখ্যা যত বেশি হবে অপেক্ষার লাইনের দৈর্ঘ্য তত কম হবে চলো আমরা এখানে একটা কিউ তৈরি করি যেমন তোমরা কোন একটা সংখ্যা মনে করো তোমরা ব্যাংক কিংবা অন্য অনেক জায়গাতে দেখেছো যেখানে সার্ভারের সংখ্যা নির্দিষ্ট আর সেখানে সার্ভারের সামনে একটি লোক ই থাকতে পারবে কারণ এই কিউ কে অন্য কোথাও বাফার করা হয়েছে এখানে সুবিধা হচ্ছে যে মানুষটি অপেক্ষা লাইনে আছে তাকে লক হয়ে থাকতে হচ্ছে না কারণ অপেক্ষারত মানুষটির কাছে একটা ক্রমাঙ্ক সংখ্যা আছে আর সে মানুষটি ও জানে এখন সার্ভারে যার কাজ হচ্ছে তার ক্রমাঙ্ক সংখ্যা কত সেখান থেকে সে একটা অনুমান লাগাতে পারে যে তার সংখ্যা আধা ঘন্টা পরে আসবে এবং এই সময়টাতে সে অন্য কিছু করতে পারে সুতরাং ব্যাংক টি যদি কোন শপিং কমপ্লেক্সের ভিতরে হয় তাহলে সেই মানুষটি ওই সময়ে কোন কিছু কেনাকাটা করতে যেতে পারে আর নির্দিষ্ট সময়ে সে ফিরে আসতে পারে তাছাড়া আমরা লাইনটিকে এভাবেও বানাতে পারি যেমন ধরুন এয়ারপোর্টে সুরক্ষা চেকিং করার সময় অপেক্ষার লাইনটা একটাই থাকে কিন্তু সেখানে সার্ভার অনেক কয়টি থাকে এই পদ্ধতির সুবিধা ও আছে আবার অসুবিধাও আছে আর এটা আমরা পরে আরও আলোচনা করব যখন আমরা queuing নিয়ে কথা বলবো এই মুহূর্তে মূলত আমরা অপেক্ষা লাইনের ভোক্তাদের আচরণগত দিক গুলো ভালো করে দেখছি যেটাকে আমাদের ম্যানেজ করতে হবে কারণ এই মুহূর্তে আর এই সপ্তাহে আমরা দেখব পরিষেবার অনন্য বৈশিষ্ট্য এবং পরিষেবা গ্রাহকরা পরিষেবা পদ্ধতির সাথে কিভাবে জড়িত আর তাদের মনোভাব চিন্তা ধারা এবং সেইগুলো কে কি করে ম্যানেজ করা যায় যাতে আরও উন্নত ভাবে গ্রাহকদের সন্তুষ্ট করা যায় বা গ্রাহকদের আরো উন্নত সেবা করা যায় এখন স্পষ্টতই অপেক্ষার লাইন একটা উপসর্গ যেটা তৈরি হচ্ছে একদিকে আমাদের ক্ষমতা যেটা মোটামুটিভাবে নির্দিষ্ট আর অন্যদিকে পরিবর্তনশীল চাহিদা তাদের মধ্যে যে ব্যবধান তার থেকে আমরা গত বক্তৃতায় দেখেছি কি করে আমরা ক্ষমতার মধ্যে একটা ফ্লেক্সিবিলিটিতৈরি করতে পারি কিন্তু তারও একটা সীমা আছে আমরা এটাকে কিছুটা করতে পারি এবং সেই জন্যই বেশিরভাগ সময়ে আমাদের পরিবর্তনশীল ক্ষমতা আর চাহিদার ব্যবস্থাকে একসাথে ম্যানেজ করতে হয় লাইনে অপেক্ষারত গ্রাহকদের ব্যবহার কিংবা তাদের মনোবিজ্ঞান আলোচনা করার আগে আমাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস খেয়াল রাখতে হবে যে কিউ ফিজিক্যাল বা শারীরিক হতে পারে কিন্তু কিউ আবার ভৌগলিক ও হতে পারে যেটা একটা স্থান কিংবা সময়ের মধ্যে ছড়িয়ে যেতে পারে আর এইভাবে আমরা গ্রাহকদের অনেক বেশি খুশি করতে পারি আমি তোমাদের এক্ষুনি TTD বা তিরুপতি তিরুমালার বিখ্যাত অপেক্ষা সদন বা কিউ কমপ্লেক্স দেখাবো এবং বলবো যে এটি কি ভাবে গ্রাহকদের মনোবিজ্ঞানের খেয়াল রাখে এখানে কিউ টা মন্দিরে ঢোকার আগেই মন্দির কর্তৃপক্ষ একটা ইঞ্জিনিয়ারিং উপায় করেছে যেখানে যখনই কোন তীর্থযাত্রী তিরুপতি স্টেশনে পৌঁছায় সে তিরুমালা মন্দির ভবনে যাওয়ার আগেই তাকে একটা নির্দিষ্ট বারকোড লেখা কাগজ দেওয়া হয় এবং সেটাতে অনুমান করে বলে দেওয়া হয় যে কখন তারা মন্দিরের প্রবেশদ্বারে যেতে পারবে এবং তাদের আরাধ্য দেবতা কে পুজো দিতে মোটামুটি কত সময় লাগবে সুতরাং ধরো তুমি কোন একটা X দিনে তিরুপতি পৌছলে ধরো সেটা একটা বুধবার এবং স্টেশনে পৌঁছে তুমি জেনে গেলে যে বৃহস্পতিবার সকাল আটটার সময় আমাকে মন্দিরে যেতে হবে সুতরাং তোমার কাছে এখন বুধবার পুরোটাই খালি পড়ে আছে আর সেক্ষেত্রে দরকার ছাড়া লাইনে অপেক্ষা না করে সেই সময়টাতে তুমি অন্য কিছু কাজ করে নিতে পারো সুতরাং তিরুমালা তিরুপতি দেবস্থান এর আশেপাশে আরো অনেক টুরিস্ট অ্যাট্রাকশন বানানো হয়েছে আর এই ভাবেই মন্দির দর্শন করতে আসা লোকদের অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় এবং আবার ফিরিয়ে নিয়ে আসা হয় আর এই প্রক্রিয়াটি পুরোটাই নির্ভর করে অপেক্ষার লাইনে কত সময় লাগবে তার উপর আর এই ভাবেই তীর্থযাত্রীর আশা এবং দর্শন করে চলে যাওয়ার সংখ্যার মধ্যে সামঞ্জস্য রাখা হয় সুতরাং এইভাবে তীর্থযাত্রীরা যখনই তারা তিরুপতি স্টেশনে এসে পৌঁছয় তারা জানে যে তাদের কখন মন্দিরে যাওয়া উচিত আর তাদের মোটামুটি কতক্ষণ সময় লাগবে মন্দিরের একদম ভিতরে দেবতার কাছে পৌঁছতে এবং এই ভাবেই গ্রাহকদের বেশি খুশি রাখা হয় কারণ কিছু কাজ না করে বসে থাকা ভীষণ বিরক্তিকর এবং মনে হয় সেই সময়টা ভীষণ লম্বা যেহেতু ব্যস্ত থাকা সময়টা সব সময় ছোট মনে হয় সেইজন্য এয়ারপোর্টের বোর্ডিং গেটের কাছে টেলিভিশনে ক্রমাগত প্রোগ্রাম প্রদর্শন হতে থাকে যেখানে লোকেদের আধা ঘন্টা থেকে এক ঘন্টা অপেক্ষা করতে হয় কিংবা কখনো হয়তো কোনো ফ্লাইট দেরি হয়ে গেল কিন্তু সে ক্ষেত্রে টেলিভিশনের এই শোগুলি লোকদের ব্যস্ত রাখে যাতে গ্রাহকদের কিছুটা ভালো লাগে অবশ্যই তুমি যদি একসাথে অনেক জন মিলে এসে থাকো তাহলে তোমাদের এমনিতেই নানান আলোচনা চলতে থাকবে যেটা একলা অপেক্ষা করার থেকে অনেক ভালো এটাও দেখা গেছে যে যেখানে লোকেরা অপেক্ষা করছে কোন লিফটে ঢোকার জন্য সেখানে শুধু একটা আয়না লাগিয়ে দিলেলোকেরা সেই আয়নার দিকে তাকায় তাদের ড্রেস ঠিক করে নেয় ইত্যাদি আর এভাবেই তাদের ব্যস্ত রাখা যায় আর সেই কিউ টাকে সহজেই ম্যানেজ করা যায় অবশ্যই আরামদায়ক অপেক্ষা সবসময়ই একটু কষ্টকর অপেক্ষা থেকে ভালো আর প্রক্রিয়ার মধ্যে থেকে অপেক্ষা করাও দেখা গেছে প্রক্রিয়ার বাইরে থেকে অপেক্ষা করার থেকে ভালো Refer Time 1321 সুতরাং যাত্রীরা তিরুপতি টেম্পল পৌঁছানোর আগেই তারা একটা প্রক্রিয়ার মধ্যে চলে আসে যেমন এখানে দেখা যাচ্ছে যে মন্দিরের ভিতর অনেক কটা অপেক্ষার জন্য ঘর আছে সুতরাং যাত্রীরা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে তারা এই অপেক্ষা সদন এর ভিতর এগিয়ে যাচ্ছে এবং তাদের মনে হয় যে তারা ধীরে ধীরে আরাধ্য দেবতার মূর্তির কাছে পৌঁছেছে এই ঘর গুলোর মধ্যে নানান ধরনের কার্যকলাপ হতে থাকে আর যাত্রীরা এক রুম থেকে অন্য রুমে পৌঁছতে থাকে একটা গতিবিধি সবসময় চলতে থাকে যাতে মনে হয় লাইনটা এগোচ্ছে নানান ধরনের কাজ হচ্ছে আর এটাতেই লোকেরা খুশি থাকে তাছাড়া অপেক্ষা করার সময় সেই ব্যাপারে বিস্তৃত জ্ঞান থাকা সব সময় অজ্ঞান থাকার অবস্থা থেকে ভালো ফ্লাইট ছাড়তে যদি দেরি হয় সেক্ষেত্রে যাত্রীরা বেশি উদ্বিগ্ন হওয়ার আগেই যদি পাইলট কিছু ঘোষণা করে যেমন ধরুন কোন অল্টারনেট ফ্লাইট যেটাতে যাত্রীরা যেতে পারে কিংবা কর্তৃপক্ষের তরফ থেকে কোন ব্যবস্থা করা হচ্ছে তাদের অন্য কোন ফ্লাইটে নিয়ে যাওয়ার ব্যাপারে এই ধরনের তথ্য আদান প্রদান করলে যাত্রীদের উদ্বিগ্নতা কম হয় বা যেখানে যাত্রীদের অনেক লম্বা সময় অপেক্ষা করতে হয় যেমন ধরুন লে অফ টাইম লে ওভার টাইম তখন আমরা তাদেরকে ব্যস্ত রাখতে পারি অন্য কোন প্রক্রিয়াতে যেমন কোন স্পা বা কোন চুল কাটার সেলুন ইত্যাদি সুতরাং এগুলো বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে তার মধ্যে কিছু সূত্র আমরা এখানে প্রকাশ করেছি আর আমরা জানতে পেরেছি কি করে কোন কিউ কে ম্যানেজ করতে হয় এই রকমই আরেকটা প্রক্রিয়া হচ্ছে রিজার্ভেশন যেটা গ্রাহকের কাছে মাঝে মাঝে অসুবিধা বলে মনে হলেও খুবই দরকারি এটা প্রথমত গ্রাহককে কিছু না করে বসে থাকা সময়টা থেকে বাঁচায় আর তাছাড়া এটা চাহিদাকে পরিচালনা করতে খুব সাহায্য করে যেমন ধরুন এই তথ্য জেনে রাখা যে পূর্বে আমরা যে ইন্সেন্টিভ দিয়েছিলাম সেটা পিক সময়ের চাহিদা কে লিন সময়ের চাহিদা তে পরিবর্তিত করতে কতটা সাহায্য করেছে এবং এই পিক সময়ের চাহিদা আর লিন সময়ের চাহিদার মধ্যে সমন্বয় ঘটানোর জন্য আমরা কিছু ইন্সেন্টিভ দিতে পারি আর এই রিজার্ভেশন প্রক্রিয়াটিকে সফল করতে গেলে তার সঙ্গে জড়িত লোকদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার ভদ্রতা এবং সংবেদনশীলতা খুবই গুরুত্বপূর্ণ কিছু কিছু ক্ষেত্রে আমরা self serviceসেল্ফ সার্ভিসব্যবহার করতে পারি যেমন ধরুন ব্যাংকে আমরা দেখেছি তারা যেভাবে কিউ ম্যানেজ করে সেটা হচ্ছে সবাইকে প্রথমে গিয়ে একটা মেশিন থেকে টোকেননিতে হবে আর তারপরে আপনাকে স্ক্রিনে দেখতে হবে যে কোন টোকেন নাম্বার চলছে আর আপনার টোকেনের নাম্বার আসতে কত দেরি হবে আর মাঝে মাঝে স্ক্রিন গুলো এটাও দেখাতে থাকে যে একজন ব্যাংকের কর্মচারী একজন গ্রাহকের কাজ শেষ করতে মোটামুটি কিরকম সময় নিচ্ছে যেমন ধরুন ন মিনিট সুতরাং ধরুন আপনার টোকেন নাম্বার 32 আর বোর্ডে যে টোকেন নাম্বার চলছে সেটা 11 সেক্ষেত্রে আপনি জানেন যে এখনও মাঝখানে 21 জন লোক অপেক্ষা করে আছে এবং একজনের কাজ হতে গড়পড়তায় 9 মিনিট লাগে সুতরাং আপনি জানেন যে আপনি এক ঘন্টার জন্য বাইরে কিছু কাজ করে এলেও আপনার সুযোগ আপনি হারাবেন না সুতরাং প্রযুক্তিগত সমর্থন স্বয়ং সেবা পদ্ধতি আর কর্মচারীদের গ্রাহকদের মনোবিজ্ঞানের ব্যাপারে সম্যক ধারণা থাকলে আমরা এই অপেক্ষার সময় এবং সংরক্ষণ বা রিজার্ভেশন ব্যবস্থাকে আরো অনেক ভালো করতে পারি এটি একটি খুবই বিস্তারিত স্লাইড আর আমরা এর প্রতিটা অংশকে আলাদা আলাদা ভাবে দেখব এবং পরে বিস্তারিত আলোচনা করব কিন্তু এখানে মূল বিষয় হচ্ছে যে চাহিদার ব্যাপারে তথ্য সংগ্রহ করে এবং একটা লম্বা সময়ের তথ্য জোগাড় করে যদি আমরা একটা গাণিতিক মডেলতৈরি করি তাহলে সেটা আমাদের চাহিদাকে পরিচালনা করার জন্য কতটা সাহায্য করবে এই তথ্য জেনে রাখা যে পূর্বে আমরা যে ইন্সেন্টিভ দিয়েছিলাম সেটা পিক সময়ের চাহিদা কে লিন সময়ের চাহিদা তে পরিবর্তিত করতে কতটা সাহায্য করেছে প্রযুক্তির বিভিন্ন ধারার প্রতি নজর রাখা আর এটাও দেখা কিভাবে সার্ভিস বা পরিষেবা কে বদলে দেওয়া যায় যেমন ধরুন আমরা স্পোর্টস ইভেন্ট নিয়ে আগে আলোচনায় দেখিয়েছি যে তারা কিভাবে তাদের অডিয়েন্স বা গ্রাহক সংখ্যা অনেক বাড়িয়ে দিয়েছে টেলিভিসন ইন্টারনেট প্রযুক্তি ইত্যাদি ব্যবহার করে সুতরাং আমাদের এই জিনিসগুলি আরো বিস্তারিত ভাবে দেখতে হবে কিন্তু আজকের এই আলোচনা শেষ করতে আমরা এটাই বলতে পারি যে কোন পরিষেবাতে কোন নির্দিষ্ট ক্ষমতা থাকলে মানে যেখানে ফ্লেক্সিবিলিটি কম থাকলে সেটা কোন না কোন সময় অনেক বেশি চাহিদার সম্মুখীন হবে এখানে চাহিদার পরিবর্তন অনেক রকম ভাবে হতে পারে আর আমাদের চাহিদা এবং ক্ষমতা দুটোর মাঝে সমন্বয় আনতে হবে ক্ষমতা কে আমরা ম্যানেজ করতে পারি প্রসারিত এবং সঙ্কুচিত প্রক্রিয়া দ্বারা আর ক্ষমতা কে আমরা ফ্লেক্সিবেল রাখতে পারি কিছু ইঞ্জিনিয়ারিং পদ্ধতির মাধ্যমে এবং চাহিদা কে আমরা ম্যানেজ করতে পারি মার্কেটিং স্ট্র্যাটেজির সাহায্যে একটা প্যাটার্ন কেবিশ্লেষণ করে এছাড়া কখনো কোনো ইন্সেন্টিভ দিয়ে ইত্যাদি অপেক্ষারত লাইন এবং রিজার্ভেশন প্রক্রিয়া সব জায়গাতেই থাকে কিন্তু আমরা গ্রাহকদের মনোভাব ম্যানেজ বা পরিচালনা ভালোভাবে করতে পারব যদি আমরা ভালো গবেষণা থেকে তথ্য নেই এবং প্রবলেম গুলো বুঝতে চেষ্টা করি